মডিউল 4 এর শিরোনাম হলো কাল্টিভেশন প্যারামিটার যেগুলো বায়োরিয়েক্টরের কর্মক্ষমতাকে প্রভাবিত করে আমাদের কাছে এমন অনেক কাল্টিভেশন প্যারামিটার আছে যা আমরা পরিমাপ করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি বায়োরিয়েক্টর নিয়ে আলোচনার শুরুর দিকে আমরা সংক্ষেপে এমন কিছু জিনিস দেখেছি এই মডিউলে আমরা দেখবো কীভাবে এরা বায়োরিয়েক্টরের কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং কীভাবে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি তাহলেই আমরা বায়োরিয়েক্টরের সর্বোচ্চ ব্যবহার করতে পারবো প্রথম মডিউলে আমরা বায়োরিয়েক্টরের সাথে পরিচিত হয়েছি আমরা প্রচলিত ধরনের কিছু বায়োরিয়েক্টর দেখেছি এবং তাদের অপারেশনের কমন মোড সম্পর্কে দেখেছি এছাড়াও কিছু স্টেরিলাইজেশন গতিবিদ্যা নিয়েও দেখেছি যার মধ্যে ডেসিমাল রিডাকশন টাইমও অন্তর্গত দ্বিতীয় মডিউলে আমরা বায়োরিয়েক্টরের ফলাফলগুলো দেখেছি বায়োরিয়েক্টরের দুইটি গুরুত্বপূর্ণ ফলাফলের একটি হলো সেলের বায়োমাস এবং প্রোডাক্টের বায়োমাস যেটি সেল দ্বারা তৈরি অথবা এনজাইম বিক্রিয়ার মাধ্যমে তৈরি আমরা এর মডেলিং এর উপর অনেক বিস্তারিত জেনেছি জেনেছি এদের গাণিতিক প্রকাশ সম্পর্কে একই সাথে জেনেছি এনজাইম গতিবিদ্যা এনজাইম ইনহিবিশন এবং বায়োরিয়েক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন সেল ঘনমাত্রা সাবস্ট্রেট ঘনমাত্রা প্রোডাক্ট ঘনমাত্রা - এদের পরিমাপ সম্পর্কে মডুইল 3 এ আমরা দেখেছি কমন মোডের অপারেশনের বিশ্লেষণ যেটা ডিজাইন সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নেওয়ার কাজটাকে সহজ করে দেবে মডিউল 4 এ আমরা কাল্টিভেশন প্যারামিটার নিয়ে আলোচনা করবো যেটা বায়োরিয়েক্টরের কর্মক্ষমতাকে প্রভাবিত করে কাল্টিভেশন প্যারামিটারকে বায়োরিয়েক্টর এনভায়রনমেন্ট প্যারামিটারও বলা হয় আমরা বলেছি যে সেলগুলোই আসল ফ্যাক্টরি যেটা বায়োরিয়েক্টরের প্রোডাক্ট উৎপাদন করে তাই যে প্যারামিটারগুলো সেলুলার এনভায়রনমেন্ট অথবা বায়োরিয়েক্টরের সেলের পরিবেশকে প্রভাবিত করে তাদেরকেই এনভায়রনমেন্ট প্যারামিটার বা কাল্টিভেশন প্যারামিটার বলে অনেক ধরনের কাল্টিভেশন প্যারামিটারের কথা চিন্তা করা যেতে পারে আমরা এখন এমন কিছু প্রচলিত প্যারামিটার নিয়ে দেখবো এদেরকে প্রকৃতপক্ষে পরিমাপ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় যেমনটি আমরা আগে উল্লেখ করেছিলাম প্রচলিত প্যারামিটারগুলোর মধ্যে প্রথমে নিশ্চিতভাবেই আসবে তাপমাত্রা মিডিয়ামের pH সেলের বাইরে মিডিয়ামের pH মিডিয়ামের কম্পোজিশন - অর্থাৎ মিডিয়াম কী কী দ্বারা তৈরি আমরা এর কিছু তাৎপর্য দেখেছি মনে করে দেখো আমরা দেখেছি গ্রোথ রেটের উপর সাবস্ট্রেট ঘনমাত্রার প্রভাব - এটা বৃহৎ পরিসরে একটি তাৎপর্য বহন করে কিন্তু মিডিয়ামের কম্পোজিশন নিজেই প্রোডাকশন ফর্মেশনকে প্রভাবিত করে বইপত্রে অনেক গবেষণার কথা পাওয়া যায় যেগুলো মিডিয়া অপটিমাইজেশন নিয়ে কাজ করেছে - এটা গবেষণার একটি আলাদা ক্ষেত্র বিভিন্ন উপায়ে মিডিয়াকে অপটিমাইজ করা যায় এক্ষেত্রে কিছু গাণিতিক পন্থা অবলম্বন করা যেতে পারে এক্সপেরিমেন্টের সংখ্যা ন্যূনতম রাখার জন্য মিডিয়াম প্যারামিটার বা মিডিয়াম কম্পোজিশনের অপটিমাম সেট পাবার জন্য এছাড়াও আছে প্ল্যাকেট বারম্যান টেকনিক ইত্যাদি আমরা শুরুর দিকের এই লেকচারে এগুলো নিয়ে দেখবো না শুধু এটুকু বলাই যথেষ্ট যে মিডিয়াম কম্পোজিশনের প্রভাব রয়েছে এটা এমন একটি এনভায়রনমেন্ট প্যারামিটার যেটা বায়োরিয়েক্টরের প্রোডাক্টিভিটিকে প্রভাবিত করে এবং এর উপর প্রচুর কাজও হয়েছে অ্যারেশন এবং এজিটেশন - আমরা এদেরকে একত্রে দেখবো - এরা ভিন্ন ভিন্ন দু'টি দিকে কাজ করে অ্যারেশন হলো যে হারে বায়োরিয়েক্টরে বায়ু সরবরাহ করা হয় অক্সিজেনের যোগান দিতে বা এমনকি অক্সিজেন এবং আরো অন্য কিছু যেমন নাইট্রোজনের মিশ্রণের যোগান দিতে - যেটা বায়োরিয়েক্টরে সরবরাহ করা হচ্ছে সেলগুলোতে অক্সিজেনের যোগান দিতে আর এজিটেশন হলো এজিটেটর যে হারে আগায় এজিটেটর কালচারে এর প্রভাবগুলো কী কী এরা এইসব দিকগুলো নিয়েও কাজ করে যেগুলো আমরা এখন দেখবো প্রকৃতপক্ষে এরা উভয়েই খুবই গুরুত্বপূর্ণ এমন একটি জিনিসের জন্য যাকে বলা হয় Dissolved Oxygen level সংক্ষেপে DO এর অ্যারেশন এবং এজিটেশন লেভেলের উপর নির্ভরশীল এটা এতোটাই গুরুত্বপূর্ণ যে এটাকে একটি পৃথক প্যারামিটার হিসেবে ধরা হয় এটাকে পৃথকভাবে পরিমাপ করা হয় এবং প্রকৃতপক্ষে পৃথকভাবে নিয়ন্ত্রণও করা হয় অ্যারেশন এবং এজিটেশন এর মাধ্যমে প্রথমেই তাপমাত্রার দিকে তাকাই একটা সাধারণ জ্ঞান যে এখানে এমন একটি অপটিমাম তাপমাত্রা রয়েছে যে তাপমাত্রায় সেল সবচেয়ে ভালভাবে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো আমাদের শরীরেরও একটি অপটিমাম তাপমাত্রা রয়েছে যেটাকে আমরা স্বাভাবিক তাপমাত্রা বলে থাকি তোমরা সবাই ই এই স্বাভাবিক তাপমাত্রাটা কী স্বাভাবিক তাপমাত্রার বেশি হয়ে গেলে আমরা ধরে নিই যে জ্বর এসেছে বিভিন্ন কারণে জ্বর এসে থাকতে পারে এরপর এক্ষেত্রে নানা উপায়ে তা আবার স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা হয় এবং শরীর আবার ঠিকভাবে কাজ করতে থাকে অনুরূপভাবে বিভিন্ন প্রকার সেল যে তাপমাত্রায় সবথেকে অপটিমালি কাজ করে সে তাপমাত্রাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ এমন কিছু নির্দিষ্ট সেল আছে যারা 30 ºC এ অপটিমালি কাজ করে আমাদের সেল ম্যামালিয়ান সেল সাধারণত 37 ºC এ অপটিমালি কাজ করে এমন আরো অনেক উদাহরণ আছে অধিকাংশ সেলের অপটিমাল তাপমাত্রা খুব স্বল্প একটি পরিসর বলা যেতে পারে 25 37 ºC এর মধ্যেই পরে এখানে অবশ্যই ভিন্নতা থাকতে পারে এবং এখন আমরা এদিকেই দৃষ্টিপাত করে লেকচারটি শেষ করবো আমরা এখন তাপমাত্রার সাথে গ্রোথ রেটের তারতম্যের দিকে তাকাই আমরা এখন দেখবো গ্রোথ রেটের প্রভাব সম্পর্কে নিশ্চয় মনে আছে আমরা বলেছিলাম গ্রোথ রেট কেন গুরুত্বপূর্ণ এবং তাই আমরা এটাও দেখবো যে কীভাবে তাপমাত্রা গ্রোথ রেটকে প্রভাবিত করে এই তারতম্যের ব্যাপারটা অনেকটা এরকম এমন একটি তাপমাত্রা আছে যার নিচে গ্রোথ সম্ভব নয় এবং তাপমাত্রা এর থেকে যতই বাড়ানো হয় গ্রোথ রেটও বাড়তে থাকে এবং একটি সর্বোচ্চ মানে পৌঁছে এবং এরপর খুব দ্রুত আবার কমে যায় প্রকৃতপক্ষে তাপমাত্রার বৃদ্ধির সাথে এই গ্রোথ রেটের বৃদ্ধির হার অপেক্ষাকৃত ধীর এর হ্রাসের হারের তুলনায় এখানে আমরা তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্রোথ রেট হ্রাসের হারের নেগেটিভ নিচ্ছি Tmin বা T minimum হলো সেই তাপমাত্রা যার নিচে গেলে গ্রোথ সম্ভব নয় Tmax হলো সর্বোচ্চ তাপমাত্রা যাতে গ্রোথ সম্ভব যার উপরে গেলে গ্রোথ ঘটবে না এবং T opt হলো অপটিমাম তাপমাত্রা যেখানে গ্রোথ রেট সর্বোচ্চ হয় এবং আমরা সাধারণত T optimum তাপমাত্রায় অপারেট করবো যদি না আমরা তাপমাত্রা নির্ভর স্ট্রাটেজি নিয়ে কাজ করি যেখানে বিভিন্ন প্রকার বিশেষ উদ্দেশ্যে কিছু ছোট পরিসরের ভিতরের তাপমাত্রার তারতম্য করা হয় এখানে এ ব্যাপারে সংক্ষেপে তোমাদের সাথে কথা বলতে পারি অথবা আমি এটা উল্লেখ করতে পারি যে আমরা এটা নিয়ে কিছু কাজ করেছি আমরা ধরে নিতে পারি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্রোথ অপটিমাম হবে আর প্রোডাক্ট ফর্মেশন অপটিমাম হবে আরেকটি ভিন্ন তাপমাত্রায় ঠিক আছে আমরা এ ব্যাপারটাই দেখেছিলাম হাইব্রিডোমা অর্থাৎ যে কোষগুলো মনোক্লোনাল এন্টিবডি উৎপন্ন করে তাদের নিয়ে কাজ করার সময়ে 37 ºC এ এরা অপটিমালি বাড়তে থাকে যেখানে এদের মনোক্লোনাল এন্টিবডি প্রোডাকশন অপটিমাম হয় 39 ºC এর আশেপাশে তাহলে এখানে সবথেকে সোজাসাপ্টা কর্মপন্থাটি হলো প্রথমে অপটিমালি সেল উৎপাদন করা এবং এরপর তাপমাত্রা 39 ºC এ নিয়ে যাওয়া যেন মনোক্লোনাল এন্টিবডি অপটিমালি উৎপন্ন হতে পারে এটা করা যেতে পারে কারণ মনোক্লোনাল এন্টিবডি একটি সেকেন্ডারি মেটাবোলাইট এটা ব্যাচ গ্রোথের একটি পরের দিককার ফেইজে উৎপন্ন হয় সেকেন্ডারি মেটাবোলাইটও এর সাথে যায় তাহলে বুদ্ধিটা হলো যদি তুমি অপটিমাম তাপমাত্রায় হাইব্রিডোমা উৎপন্ন করো অর্থাৎ যখন গ্রোথ সবচেয়ে বেশি আমরা সর্বোচ্চ সেল ঘনমাত্রা পেতে পারি এবং তাহলেই সর্বোচ্চ সেল ঘনমাত্রায় পৌঁছানো সম্ভব যদি তাপমাত্রাকে মনোক্লোনাল এন্টিবডি উৎপাদনের জন্য অপটিমাম তাপমাত্রায় নেওয়া হয় তখন প্রোডাকশন বেড়ে যাবে আমরা ইতিমধ্যে আমরা বিশাল সংখ্যক সেল পেয়ে গেছি বা বলা যেতে পারে অন্যান্য তাপমাত্রার তুলনায় অধিকতর সংখ্যক সেল পেয়েছি এবং মোট প্রোডাকশন হলো প্রতিটি সেল দ্বারা উৎপাদনের পরিমাণ গুণন সেলের মোট সংখ্যা তাহলে আমরা একটি নির্দিষ্ট আয়তনের সেলের সংখ্যাকে সর্বোচ্চ মাত্রায় এনে ফেলেছি বা অন্য কথায় বলা যায় আমরা সেলের ঘনমাত্রাকে সর্বোচ্চ মাত্রায় এনেছি এবং তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা প্রতিটি সেল প্রোডিউসারকে আরো অধিক হারে তৈরি করছি সুতরাং বায়োরিয়েক্টরের সামগ্রিক প্রোডাক্টিভিটি বেড়ে যাবে যদি তোমরা এই কর্মপন্থাটির দিকে তাকাও দেখতে পাবে যে তাপমাত্রা নির্ভর কমর্পন্থা - এই তথ্যটি খুব তাৎপর্যপূর্ণ এবং এগুলো নিয়ে ইতিমধ্যে কাজ করা হয়েছে এদেরকে ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়ে থাকে - এই তাপমাত্রা পরিবর্তন নির্ভর কর্মপন্থাগুলো তাহলে আমরা এই আলোচনায় ফেরত আসি তাপমাত্রার যে পরিসরে গ্রোথ সম্ভব - গাণিতিকভাবে অন্য ভাষায় বলতে গেলে Tmax Tmin হলো গ্রোথের জন্য তাপমাত্রার রেঞ্জ যদি এই রেঞ্জ Tmax Tmin ছোট হয় আপেক্ষিকভাবে বলা হচ্ছে এখানে সবকিছুই আপেক্ষিক আমরা এটাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নির্দিষ্ট করতে পারি না এখানে অল্প কয়েক ডিগ্রির রেঞ্জকে ছোট ধরতে পারি বলা যেতে পারে 10 20 degrees বা এরকম কিছু তাহলে এই অর্গানিজমকে বলা হয় স্টেনোথার্মাল অর্গানিজম যদি গ্রোথের জন্য তাপমাত্রার রেঞ্জ বেশ বড় হয় - তাপমাত্রার একটি বড় রেঞ্জে গ্রোথ সম্পন্ন হয় - তাহলে ওই অর্গানিজমকে বলা হয় ইউরিথার্মাল অর্গানিজম তাপমাত্রার সাথে গ্রোথ রেটের তারতম্যের ব্যাপারটির দিকে আরেকবার একটু তাকানো যাক এই T optimum অর্থাৎ যে তাপমাত্রায় গ্রোথ রেট সর্বোচ্চ তার মান মাঝামাঝি হতে পারে বলা যায় 30 ºC এর আশেপাশে যার মানে হলো তাপমাত্রার সাথে গ্রোথ রেটের তারতম্যও এমন কিছুই হবে দেখো এটা শুরু হচ্ছে 15 এর আশেপাশে এরপর এটা অপটিমাম অর্থাৎ 30 এ পৌঁছায় এবং এরপর আবার নামতে থাকে আর বলা যেতে পারে 40 এর পর থেকে গ্রোথ আর সম্ভব নয় যদি এমন ঘটে থাকে যদি T optimum 30 ºC এর আশেপাশে হয় তাহলে অর্গানিজমটিকে বলা হয় মেসোফাইল যদি এটি আরো কম হয় অর্থাৎ অপটিমাম তাপমাত্রা 15 ºC এর আশেপাশে হয় তাহলে অর্গানিজমটিকে বলা হয় সাইক্রোফাইল ফাইল মাঝামাঝি তাপমাত্রা ভালোবাসে এমন এগুলো ছাড়াও আর একটি বাকি রয়েছে যদি এটা উচ্চ তাপমাত্রা হয় ধরা যাক এটা 60 degrees এর আশেপাশে এটা 30 নয় এটা 60 degrees এটাকে বলা হয় থার্মোফাইল এখনই ব্যাপারটিকে একটু সংশোধন করা যাক যেন তোমরা কোন ভুল চিত্র না পাও 60 ºC এর আশেপাশে হলে তাকে বলে থার্মোফাইল অধিকাংশ অর্গানিজম যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি সেগুলো হলো মেসোফাইল কারণ এদের ক্ষেত্রে তাপমাত্রা ঠিকঠাক রাখা সুবিধা তোমরা নিশ্চয়ই জানো নিম্ন তাপমাত্রা বজায় রাখা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার উচ্চ তাপমাত্রা বজায় রাখাও অনেক কষ্টসাধ্য ব্যাপার শক্তির দিক থেকে ঝামেলার দিক থেকে এরকম অন্যান্য আরো অনেক দিক থেকেই সুতরাং শুধুমাত্র যদি না প্রোডাক্টটি খুব বিশেষ উপযোগ সম্পন্ন হয় বা প্রোডাক্টটির বিশাল বাজার থাকে সেসব ক্ষেত্রে সাইক্রোফাইল বা থার্মোফাইল সাধারণত ব্যবহৃত হয় না সাধারণত ইন্ডাস্ট্রিতে মেসোফাইলগুলোই ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এখানে আরেকটি বিশেষণ আছে যার সাথে আমাদের পরিচিত হওয়া দরকার সেটা হলো অব্লিগেইট অথবা ফ্যাকাল্টেটিভ এ দুইটি শব্দ একসাথে যায় অব্লিগেইট একপাশে অন্য পাশে ফ্যাকাল্টেটিভ এদের অর্থ কী অব্লিগেইট মানে হলো কঠোর আর ফ্যাক্লটেটিভ মানে হলো নমনীয় এদেরকে যেকোনো প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে আমরা তাপমাত্রার ক্ষেত্রে আলোচনা করবো উদাহরণস্বরূপ অব্লিগেইট থার্মোফাইল অর্থাৎ কঠোর প্রকৃতির থার্মোফাইল এরা শুধুমাত্র উচ্চ তাপমাত্রায় উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় এগুলো উৎপন্ন হবে না যে তাপমাত্রাটি তাদের জন্য অপটিমাম নয় বা যথেষ্ট নয় সেখানে এরা উৎপন্ন হতে পারবে না অব্লিগেইট থার্মোফাইল বলতে একেই বোঝায় যেখানে ফ্যাকাল্টেটিভ থার্মোফাইল কক্ষ তাপমাত্রায়ও উৎপন্ন হতে পারে তবে তা অনেক নিম্ন হারে তারপরও এরা উৎপন্ন হতে থাকবে তবে এদের গ্রোথ রেট অবশ্যই অপটিমাম হবে না এটা অপটিমামের চেয়ে অনেক কম হবে কিন্তু তারপরও এরা উৎপন্ন হতে থাকবে তাহলে এদের তাপমাত্রার ব্যাপারটি কঠোর নয় নমনীয় এরা নিম্ন তাপমাত্রায় থাকা অবস্থাতেও মানিয়ে নিতে পারে বা নিম্ন তাপমাত্রায় থাকা অবস্থাতেও বাড়তে পারে তবে তা অনেক নিম্নহারে এই বিশেষণগুলো বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ অক্সিজেন প্রয়োজন হয় এমন অর্গানিজমে একটি অ্যারোব যদি এটি অব্লিগেইট অ্যারোব হয় তাহলে এটি শুধুমাত্র অক্সিজেনের উপস্থিতিতেই বাড়বে অক্সিজেনের অনুপস্থিতিতে এটি বৃদ্ধি পেতে অক্ষম যেখানে একটি ফ্যাকাল্টেটিভ অ্যারোব অক্সিজেনের উপস্থিতিতে ভালোভাবে বাড়তে পারে অপরদিকে অক্সিজেনের অনুপস্থিতিতেও এটি বাড়তে পারে তাহলে এটাকে বিভিন্ন প্রসঙ্গেই ব্যবহার করা যেতে পারে সামনের দিকে আগানো যাক নিচের সমীকরণগুলো দ্বারা গ্রোথ রেটের উপর তাপমাত্রার প্রভাবকে গাণিতিকভাবে প্রকাশ করা যায় যেখানে rx হলো x এর সেল গ্রোথের ভলিওমেট্রিক রেট আর ধ্রুবক μ এবং kd কে আরহেনিয়াসের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় যেখানে Eg হলো গ্রোথের জন্য সক্রিয়ণ শক্তি যার মান 10 - 20 kcal mol 1 এর আশেপাশে আর Ed হলো মৃত্যুর জন্য সক্রিয়ণ শক্তি যার মান 60 - 80 kcal mol 1 এর আশেপাশে তাহলে এখানে তাপমাত্রার প্রভাবের ব্যাপারটি এসেছে তাহলে μ হলো তাপমাত্রার ফাংশন এবং যদি Eg জানা থাকে তাহলে একটি ভিন্ন তাপমাত্রায় এর স্পেসিফিক গ্রোথ রেট কত হবে সেটাও বের করা সম্ভব তাহলে এটি হলো একটি গাণিতিক মডেল যেটা আমাদেরকে অর্গানিজমের গ্রোথ রেটের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে ধারণা দেয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বায়োরিয়েক্টরকে স্টেরিলাইজ করতে উচ্চ তাপমাত্রাকে ব্যবহার করা যেতে পারে আমরা বেশ কিছু বিশ্লেষণ দেখেছি আমরা এর উপর একটি প্রবলেমও করেছি সেলের উপর তাপমাত্রার প্রভাবের বিষয়ে ভাল ধারণা পেতে সব সেলকে মেরে ফেলার প্রসঙ্গে এতক্ষণ ছিল উচ্চ তাপমাত্রা এখন নিম্ন তাপমাত্রা এখানে নিম্ন তাপমাত্রা ব্যবহৃত হতে পারে সেলগুলোকে ইনএনিমেট স্টেটে সংরক্ষণে যেখান থেকে প্রয়োজনে আবার সেলগুলোকে পুনর্জীবিত করা সম্ভব এই প্রক্রিয়াটিকে বলা হয় ক্রাইয়োপ্রিসারভেশন তোমরা প্রশ্ন করতে পারে এটি কেন প্রাসঙ্গিক কেন সেলগুলো সংরক্ষণ করা প্রয়োজন এটা বহুল প্রচলিত একটি প্রশ্ন তোমরা যদি এটি নিয়ে চিন্তা করে দেখো এটা আসলে বেশ প্রয়োজনীয় অনেক রকম সেল লাইন এবং স্ট্রেইন আছে যাদেরকে প্রোডাকশন এবং গবেষণায় ব্যবহার করা হয় এদের কোনটিকে আবার বিশেষ উদ্দেশ্যে পরিবর্তিত করা হয় এবং এরকম আরো অনেক আছে তুমি কীভাবে নিশ্চিত হবে যে এটা হচ্ছে তাহলে যেটা এখানে করা হয় তা হলো কিছু সেল আছে প্রয়োজনীয় বৈশিষ্ট্যসম্পন্ন বেশ ভালো পরিমাণে কিছু সেল আছে প্রয়োজনীয় বৈশিষ্ট্য প্রদানের জন্য এদেরকে পরিবর্তন করা হয়েছে এদেরকে এখন নিম্ন তাপমাত্রায় ইনএনিমেট স্টেটে সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেনের তাপমাত্রায় এবং নিম্ন তাপমাত্রাকে ব্যবহার করা হয় এই সেলগুলোকে ইনএনিমেট স্টেটে রাখতে এবং যখন প্রয়োজন এদেরকে আবার আগের অবস্থায় পুনর্জীবিত করা যায় প্রোডাকশনের উদ্দেশ্যে বা গবেষণার উদ্দেশ্যে এমন অনেক গবেষণা আছে যেগুলো নির্ভর করে একটি নির্দিষ্ট স্টেটে সেল লাইনের প্রাপ্যতার উপর প্রকৃতপক্ষে কিছু ল্যাবে গবেষণা চালাতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখনই পাওয়ার চলে যায় সবচেয়ে বড় একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে 80 ºC এর ফ্রিজারগুলো এ কারণে প্রভাবিত হচ্ছে কিনা আমরা যখন এই ভবনটির নকশা করেছি আমাদের এটা নিশ্চিত করতে হয়েছে আমাদের এখানে বিশেষ বৈদ্যুতিক সংযোগ রয়েছে যেটা ইউপিএস বা এরকম বিকল্প ব্যবস্থা দ্বারা সমর্থিত তাহলে এখানে 80 ºC এর ফ্রিজগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এমনটি সব ক্ষেত্রেই করা হয় স্পার্ম ব্যাংক এটি এ সংক্রান্ত আরেকটি উদাহরণ যা খুব সহজেই মিলিয়ে নেওয়া যায় সেখানে স্পার্মকে একটি ইনএনিমেট স্টেটে রাখা হয় নিম্ন তাপমাত্রার মাধ্যমে এবং স্পার্ম যখন প্রয়োজন তখন ব্যবহার করা হয় সম্পূর্ণ মানবদেহকেও মৃত্যুর ঠিক পর পরই এরকম এক প্রকার এনিমেট স্টেটে রাখা হয়েছে এবং এরকম আরো উদাহরণ আছে এ কাজটি করার ক্ষেত্রে বহু রকম উপায় অবলম্বন করা হয়ে থাকে আইডিয়াটা হলো হয়তো কেউ কোনো একটা রোগে ভুগে মৃত্যুর কাছাকাছি চলে এসেছে যে রোগের কোনো চিকিৎসা নেই বর্তমানে হয়তো ভবিষ্যতে চিকিৎসা বের হতে পারে এবং তাই ব্যক্তিটিকে খুব সতর্কতার সাথে একটি ইনএনিমেট স্টেটে রাখা হয় কাজটি খুবই সতর্কতার সাথে করা হয় আর এটা অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যাপার আশা করা যায় যে যখন রোগটির চিকিৎসা বের হবে হয়তো তখন ব্যক্তিটিকে জীবনে ফিরিয়ে আনা যাবে এবং রোগ নিরাময় করা সম্ভব হবে আর তাহলে এমন একটি প্রক্রিয়া সার্থকতা পাবে তবে এই ব্যাপারগুলো বাস্তব প্রকৃতপক্ষে আমি তোমাদের এখন এমন কিছু ভিডিও দেবো একটু বলে নিই যে ভিডিওগুলোতে কী আছে এখানে তোমার ফাইলের 17 নম্বরে এডহেরেন্ট ম্যামালিয়ান সেলের ক্রাইয়োপ্রিসারভেশন এটা দারুণ একটি ভিডিও - কীভাবে গবেষণা বা অন্যান্য কাজের জন্য আমাদের ক্রাইয়োপ্রিসার্ভড ম্যামালিয়ান সেলগুলো রক্ষণাবেক্ষণ করা হয় 18 নম্বরে আছে সম্পূর্ণ দেহ সংরক্ষণ আচ্ছা তুমি এই লিংকগুলোতে ক্লিক করতে পারো এবং এই ছোট ছোট ভিডিওগুলো দেখে নিতে পারো এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আরো ভাল ধারণা পেতে এগুলো বেশ কৌতুহলোদ্দীপক এগুলোই হলো সেই ভিডিওগুলো যেগুলোর কথা আমরা বলেছিলাম দীর্ঘ মেয়াদে সংক্ষরণের জন্য তরল নাইট্রোজেনের তাপমাত্রা অর্থাৎ খুব নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয় এটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ যে পুরো সময়টা জুড়েই এই তাপমাত্রা বজায় রাখা হচ্ছে এছাড়াও শীতলীকরণের হার যখন সেলগুলোকে ধরা যাক কক্ষ তাপমাত্রা থেকে তরল নাইট্রোজেনের তাপমাত্রায় নেওয়া হয় শীতলীকরণের হার যে হারে এই তাপমাত্রায় পৌঁছায় সেটির ব্যাপারে সতর্ক থাকা দরকার এ ব্যাপারে খেয়াল রাখাটা কঠিন কিন্তু এ কাজটি কার্যপদ্ধতি অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে সাইটোপ্লাজমের অভ্যন্তরে বরফ তৈরি হওয়াকে রোধ করতে আমরা সকলেই জানি যে বরফ বা পানি হলো আশ্চর্যজনক একটি রাসায়নিক পদার্থ এই কারণে যে তরল অবস্থায় ঘনত্বের চেয়ে কঠিন অবস্থায় এর ঘনত্ব কম প্রকৃতপক্ষে H2O এর সর্বোচ্চ তাপমাত্রা হলো 4 ºC এর আশেপাশে তাহলে যেহেতু তরলের ঘনত্বের চেয়ে বরফের ঘনত্ব অপেক্ষাকৃত কম তরলের আয়তন অপেক্ষা বরফের আয়তন বেশি হয় আর যদি পানির ঘনীভবনের মাধ্যমে সেলের অভ্যন্তের বরফ তৈরি হয় এটি সেলকে ভেঙে ফেলতে পারে তাই এটি খুবই বাস্তব একটি বিপদের কারণ এবং এ কারণেই শীতলীকরণের হারের ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং নির্দিষ্ট কর্মপন্থা অনুসরণ করতে হবে আর ঠান্ডা হওয়ার পর বরফের ভাঙ্গন বরফের ক্ষয়সাধন প্রতিরোধে আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে প্রকৃতপক্ষে বরফের স্বল্প ঘনত্বের একটি কৌতুহলোদ্দীপক ফলাফল হলো শীতকালে শীতপ্রধান দেশগুলোতে হ্রদ ইত্যাদির উপরিভাগে বরফ তৈরি হয় এবং মানুষজন এই বরফের উপর স্কেটিংও করে থাকে প্রকৃতপক্ষে উপরিভাগটি কঠিন এবং এর নিচের পানি তরল এবং এটা জীববৈচিত্র্যকে নিম্নতাপমাত্রায় টিকে থাকতে সাহায্য করে কারণ বরফ তৈরি হয় যেটা আরো বেশি ঠান্ডা হওয়া থেকে বিরত রাখে আর এটা আসলে হলো কঠিন পদার্থ যেটা পানির উপর ভেসে থাকে প্রকৃতিতে জীববিজ্ঞানের এ ব্যাপারগুলো বেশ দারুণ বরফের ক্ষয়সাধন কমাতে কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যেমন DMSO Serum Albumin বা Dextran ইত্যাদি তাহলে যদি তাপমাত্রা এতোটা গুরুত্বপূর্ণ হয় তাহলে এটিকে বায়োরিয়েক্টরে অপটিমাম বিন্দুতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন অপটিমাম বিন্দুটিই হলো সেট বিন্দু উদাহরণস্বরূপ যদি কেউ বায়োরিয়েক্টরে ম্যামালিয়ান সেল উৎপন্ন করে তাহলে সেট বিন্দু হবে 37 ºC এ কিছু ব্যাক্টেরিয়ার ক্ষেত্রে হবে বলা যেতে পারে 30 ºC 28 ºC ইত্যাদি কিছু শৈবাল অণু শৈবাল এর ক্ষেত্রে 25 ºC তাহলে তাপমাত্রার তারতম্য হতে পারে যেকোন ক্ষেত্রেই একবার অর্গানিজমটি নির্দিষ্ট হওয়ার পর তাপমাত্রাকে অপটিমাম মাত্রায় নিয়ন্ত্রণ করতে হবে বায়োরিয়েক্টরে গ্রোথের জন্য উপযুক্ত অপটিমাম মাত্রায় অথবা যদি তুমি কর্মপন্থা পরিবর্তন করে থাকো তাহলে ওই বায়োরিয়েক্টরের ক্ষেত্রে উপযুক্ত এমন একটি মাত্রায় এরকম তাপমাত্রা যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে চাও - তাহলে প্রথমে তোমাকে এটা পরিমাপ করে নিতে হবে ঠিক তাপমাত্রাকে সাধারণত পরিমাপ করা হয় একটি রেসিসট্যান্স টেম্পারেচার ডিভাইস RTD ডিভাইসের মাধ্যমে এবং ইলেকট্রনিকভাবে রেকর্ড করা হয় ক্ষুুুদ্র স্কেলে পরিমাপের ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে যদি ম্যানুয়াল ভাবে পাঠ নেওয়া হয় তাহলে তোমাকে তাপমাত্রা নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে আর তাই এটা সাধারণত ইলেকট্রনিক ভাবে কন্ট্রোল লুপের মাধ্যমেই করা হয় আর এই ক্ষেত্রে ম্যানুুয়ালভাবে হস্তক্ষেপ করাটা কঠিন এবং তাই পরিমাপের কাজটি এখানে করা হয় একটি রেসিসট্যান্স টেম্পারেচার ডিভাইস বা RTD ডিভাইসের মাধ্যমে সেলুলার প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেলের অভ্যন্তরে সংঘটিত মেটাবলিজমের কারণে সেলের অভ্যন্তরে সংঘটিত এরকম আরো বিভিন্ন প্রক্রিয়ার কারণে এবং তাই বায়োরিয়েক্টর তাপ উৎপন্ন করতে পারে আর যেহেতু এটা তাপ উৎপন্ন করছে তাপমাত্রা ঠিক রাখার জন্য এই উৎপন্ন তাপকে কার্যকরভাবে অপসারণ করতে হবে সাধারণত এটি করা হয় বায়োরিয়েক্টরের চারদিক দিয়ে জ্যাকেটের ভিতরে পানি সঞ্চালনের মাধ্যমে তোমার কাছে একটি বায়োরিয়েক্টর ভেসেল আছে ধরা যাক এটি সিলিন্ডার আকৃতির ভেসেল এই সিলিন্ডার আকৃতির ভেসেলকে ঘিরেই আরেকটি পাত্র রয়েছে যেটির ভিতর দিয়ে উপযুক্ত তাপমাত্রায় পানি সঞ্চালন করা যায় - বায়োরিয়েক্টরের তাপমাত্রা ঠিক রাখার উদ্দেশ্যে এটিই হলো তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায় এটা কিছুটা কঠিন কোনো উপাদানের মাধ্যমে বৈদ্যুতিক উপাদানের মাধ্যমে বা এরকম কিছুর দ্বারা উত্তপ্ত করা কারণ উত্তপ্তকারী উপাদানটি একটি অতি উচ্চ তাপমাত্রায় পৌঁছে এবং যেসব সেল ওই উত্তপ্তকারী উপাদানের সংস্পর্শে আসে তারা মরে যেতে পারে যদি এই সিস্টেমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাই এটা সাধারণত করা হয় না অধিকাংশ ক্ষেত্রেই এটি করা হয় জ্যাকেটের পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে যদি তাপমাত্রার সেট বিন্দু পরিবেশের তাপমাত্রার তুলনায় অনেক বেশি হয় ধরা যাক 37 ºC এটা নিশ্চিতভাবেই পরিবেশের তাপমাত্রার তুলনায় অনেক বেশি এবং মেটাবলিক তাপ এই তাপমাত্রা ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ তাপ সরবরাহ করতে সক্ষম নয় এক্ষেত্রে বায়োরিয়েক্টরের উপাদানগুলোকে উত্তপ্ত করতে হবে জ্যাকেটে পানি সঞ্চালন এক্ষেত্রেও বেশ কার্যকরভাবে কাজ করে কাঠামোগতভাবে নিয়ন্ত্রণের দিক থেকে এখানে যে বায়োরিয়েক্টরটি দেখানো হয়েছে সেখানে তাপমাত্রা পরিমাপ করা হয় RTD ডিভাইসের মাধ্যমে RTD Resistance Temperature Device এবং এটিকে পরিমাপ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় আর তাই এটিকে বলে কন্ট্রোলড ভ্যারিয়েবল তাপমাত্রা একটি কন্ট্রোলড ভ্যারিয়েবল যেটা পরিমাপ করা হয় সেটাকে একটি ট্রান্সমিটারের মাধ্যমে পাঠানো হয় একটি কন্ট্রোলারে যার ভেতর সেট পয়েন্ট সেট করা আছে অন্য কথায় এখানে এটি সেট করা হয়েছে 37 ºC এ যেটাকে উপস্থাপন করা হয়েছে সেট পয়েন্টের মাধ্যমে সুতরাং কন্ট্রোলটি এমন ভাবেই ব্যবস্থা নেয় যেন বায়োরিয়েক্টরে সেট পয়েন্ট বজায় থাকে এটি এই বিশেষ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করে জ্যাকেটের পানির তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে যেই পানি বায়োরিয়েক্টরের জ্যাকেটের ভিতর সঞ্চালিত হয় - তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আর তাই জ্যাকেটের পানির তাপমাত্রা হলো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল এটা হলো সোজাসাপ্টা উপায়ে তাপমাত্রা নিযন্ত্রণ এটাই মৌলিক বা বেসিক কন্ট্রোল কেউ সিস্টেমের কন্ট্রোলের ব্যাপারে আগ্রহী হলে প্রথমে এটা নিয়েই কাজ করে এটা কন্ট্রোল ভ্যারিয়েবল এবং ম্যানিপুুলেটেড ভ্যারিয়েবলকে প্রকাশ করার ক্ল্যাসিক উপায় কন্ট্রোল বিষয়ক বইপত্রে এই টার্মগুলোই ব্যবহৃত হয় এটা আমার মনে হয় তাপমাত্রা বিষয়ে আমাদের জন্য ভাল কিছু তথ্য আমরা এবার দ্বিতীয় ভ্যারিয়েবলটির দিকে তাকাই যেটি হলো মিডিয়ামের pH এখন ফার্স্ট এপ্রোক্সিমেশন হিসেবে pH হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারিদমের নেগেটিভ মিডিয়ামে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিমাপ করা যায় এবং এটা আমাদেরকে pH দেয় মিডিয়ামের pH তাৎপর্যপূূর্ণভাবে গ্রোথকে প্রভাবিত করে এবং pH এর একটি অপটিমাল মান রয়েছে যেমনটি আমরা আশা করতে পারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অপটিমাল pH অর্থাৎ যে pH এর উপর গ্রোথ সম্ভব - কোনো রকম বড় প্রভাব ছাড়াই - সেটা বেশ বড় পরিসরের এটা 3 থেকে 8 pH 3 থেকে 8 এর মধ্যে ভালভাবে বেড়ে উঠতে পারে ফাঙ্গাই এর ক্ষেত্রে এটা বলতে পারি যে 3 থেকে 7 এর মধ্যে যেখানে কিনা ম্যামালিয়ান সেলগুলো এক্ষেত্রে খুব কঠোর এরা কেবলমাত্র তখনই বেড়ে উঠতে পারে যদি মিডিয়ামের pH 65 থেকে 75 এর মধ্যে থাকে প্রকৃতপক্ষে যদি এটি 65 এর নিচে চলে যায় এটি আর বেড়ে উঠতে পারে না আবার 75 উপরে গেলেও এটি আর বাড়তে পারে না তাই মিডিয়ামে কিছু বিশেষ রঞ্জক পদার্থ যুক্ত করা হয় - ফেনল রেড যেটা এর বর্ণের মাধ্যমে pH কে নির্দেশ করে প্রকৃতপক্ষে যদি pH অনেক বেশি হয়ে যায় তাহলে সেলগুলো মারা যায় যখন এটা এসিড তৈরির কারণে কমলা বর্ণ ধারণ করে এটা আমরা বলতে পারি 68 এর নিচে নেমে গেছে ইত্যাদি ইত্যাদি আর তাই এ ব্যাপারটি নিয়ে আমাদের চিন্তা করা উচিত ল্যাবেও আমরা এটি ব্যবহার করতে পারি ফেনল রেড সাধারণত বিভিন্ন ম্যামালিয়ান সেল মিডিয়াতে যোগ করা হয় যেমন DMBM ইত্যাদি pH এর একটি ভিজুয়াল নির্দেশক হিসেবে উদ্ভিদ কোষগুলো আবার বেশ কঠোর 5 থেকে 6 এর মধ্যে আর বিভিন্ন প্রকার সেল বিভিন্ন মাত্রায় pH এর তারতম্যের উপর সংবেদনশীল ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাই pH এর বেশ বড়সড় তারতম্য ঘটলেও টিকতে পারে যেমনি আমরা এখানে দেখলাম ম্যামালিয়ান সেলগুলো pH এর তারতম্যের উপর অত্যন্ত সংবেদনশীল যেমনটি আমরা এইমাত্র উল্লেখ করলাম এরা একেবারেই বাড়তে পারে না সেলে মেটাবলিজম সেলের বিক্রিয়াসমূহ এসিড উৎপন্ন করে ল্যাকটিক এসিড ম্যামালিয়ান সেল মেটাবলিজমের খুবই কমন একটি বাইপ্রোডাক্ট আর এরা সেল থেকে নিঃসৃত হয় এবং মিডিয়ামের pH কমিয়ে দিতে পারে যদি এটি ঘটে তাহলে মিডিয়াম এসিডিফাই হয় আর অ্যালকালাইনিজেশন ও ঘটতে পারে বিভিন্ন ক্ষেত্রে এর সাথে সংশ্লিষ্ট বা ভিন্ন কোনো ঘটনার কারণে তোমরা জানো pH কে নিয়ন্ত্রণের জন্য কার্বনিক এসিড ব্যবহৃত হয় এমন কি অণু শৈবাল চাষের ক্ষেত্রে তোমরা জানো ফটোসিনথেটিক অণু শৈবাল বাতাসে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড আছে এটা কার্বনিক এসিড উৎপন্ন করে এবং এই কার্বনিক এসিড বাফার সিস্টেম ব্যবহৃত হয় বায়োরিয়েক্টরে অণু শৈবালের বেড়ে ওঠার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে প্রকৃতপক্ষে এর মূলনীতিটি খুবই সুন্দর আমি তোমাদেরকে এর জন্য একটি ভিডিও দিয়েছি লেকচারে এটা নিয়ে কথা বলতে সময় লেগে যেতে পারে আমি শুধু তোমাদেরকে ভিডিওটির দিকে নির্দেশ করে দিচ্ছি এটি সুন্দর একটি ভিডিও যেটা তোমাকে pH প্রোবের মাধ্যমে pH পরিমাপের মূলনীতি সম্পর্কে জানাবে pH পরিমাপ 19 নম্বরে তোমরা যেতে পারো এবং একবার দেখে নিতে পারো এটা প্রোব অবশ্যই মিডিয়ামের সংস্পর্শে আসবে এটিকে স্টেরাইল হতে হবে এতে কোনো অর্গানিজম থাকতে পারবে না অন্যথ্যায় এটা মিডিয়ামকে আক্রান্ত করে ফেলতে পারে অতএব ব্যবহারের পূর্বে প্রোবকে অবশ্যই স্টেরাইল করে নিতে হবে একই সাথে মিডিয়ামকেও স্টেরাইল করতে হবে যখন এটাকে বায়োরিয়েক্টরে ব্যবহার করা হবে আর সাধারণত প্রোব যেগুলো বায়োরিয়েক্টরের সাথে সংশ্লিষ্ট সেগুলো অটোক্ল্যাভেবল হয় অনেক প্রোব আবার তা নয় উদাহরণস্বরূপ pH প্রোব যেগুলো আমরা ল্যাবে দ্রবণের pH মাপতে ব্যবহার করি সেটা সাধারণত অটোক্ল্যাভেবল হয় না pH এর নিয়ন্ত্রণ অর্থাৎ যদি pH বেড়ে যায় তাহলে pH কে কমিয়ে আনতে হবে আর যখন pH কমে যাবে তখন এটাকে আবার বাড়াতে হবে এটা ঘটে এসিড বা ক্ষার প্রয়োজন অনুযায়ী যোগ করার মাধ্যমে এভাবে এটি নিয়ন্ত্রিত হয় এখানে দুইটি ভেসেল আছে একটিতে আছে এসিড আরেকটিতে আছে ক্ষার আর কী যোগ করতে হবে এই সিদ্ধান্তটি নেওয়া হয় এবং এসিড বা ক্ষার যোগ করা হয় - pH ঠিক রাখতে একটি নির্দিষ্ট সেট পয়েন্টে এমন প্রশ্ন সবসময়ই আসতে পারে আমরা বাফার সম্পর্কে জানি ফসফেট বাফার অ্যাসিটেট বাফার ইত্যাদি সাইট্রিক বাফার ইত্যাদি এদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এরা pH এর মানে বড়সড় পরিবর্তন করা হলেও মানিয়ে নিতে পারে এবং এরা pH এর মান সেট পয়েন্টে বজায় রাখে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তোমরা জানো যে এতে এমন কিছু উপাদান আছে যেগুলো এসিড বা ক্ষার যোগ করার প্রভাবকে প্রশমিত করতে পারে এবং pH এর একই মান বজায় রাখে এদেরকে প্রচুর জায়গায় বিভিন্ন প্রকার বিশ্লেষণে ব্যবহার করা হয় সেলগুলোকে কেন বাফারে উৎপন্ন করা হয় না এবং এক্ষেত্রে pH নিয়ন্ত্রণের ব্যাপারটা আর আলাদা করে থাকে না তোমরা বুঝতে পারছো যে যদি তুমি এদেরকে বাফারে উৎপন্ন করো তাহলে তোমার আর pH নিয়ন্ত্রণের দরকার নেই এমন একটি প্রশ্ন আসতে পারে প্রকৃতপক্ষে আমরা এর উপর কিছু কাজ করেছি আমরা বাফারে সেলগুলোকে উৎপাদনের চেষ্টা করেছি আমরা বইপত্রে এমন কিছু পাই নি তাই আমরা জানতাম না যে এমন কিছু আগে করা হয়েছে কিনা তাই আমরা এগিয়ে গেলাম এবং বাফারে সেলগুলোকে বেড়ে উঠতে দিলাম এবং আশ্চর্যজনক ব্যাপার হলো আমরা দেখলাম যে বাফারে এরা মোটেই বেড়ে ওঠে না এরা বাড়ে না কারণ মিডিয়ামের আয়নিক তীব্রতা একটি গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল বা কাল্টিভেশনের জন্য একটি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল আয়নিক তীব্রতা বাফারে এরা বিভিন্ন রকম হয় এটা সম্ভবত সেই কারণ যে কারণে এরা বাফারে বেড়ে উঠতে পারে না তাই সেল তৈরি করতে হলে তোমরা মিডিয়ামে কমন বাফার ব্যবহার করতে পারবে না pH নিয়ন্ত্রণের কাঠামোটি অনেকটা এরকম pH হলো কন্ট্রোল ভ্যারিয়েবল যেটি pH প্রোবের মাধ্যমে পরিমাপ করা হয় pH এর মান যেটা ইলেক্ট্রিক্যালি ইলেক্ট্রো ক্যামিক্যালি ট্রান্সমিটারে পাঠানো হয় ট্রান্সমিটার থেকে কন্ট্রোলারে সেখানে একটি সেট পয়েন্ট রয়েছে যেটি কাল্টিভেশনের জন্য অপটিমাল সেটি এখানে সেট করা রয়েছে বায়োরিয়েক্টরে এসিড বা ক্ষারের প্রবাহের হার এখানে যেটি হলো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল সেটাকে ম্যানিপুলেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয় pH এর মানকে একটি প্রিসেট মানে ঠিক রাখতে চলো সংক্ষেপে এজিটেশন এবং অ্যারেশন সম্পর্কে আলোচনা করা যাক এই লেকচারে এরপর আমরা পরবর্তী লেকচারে বিস্তারিতভাবে জানতে পারবো বায়োরিয়েক্টেরের উপাদানের এজিটেশন প্রয়োজন উপাদানগুলোকে সাসপেনশনে রাখতে এবং একই সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের জন্য এবং যেটা সম্ভব হতে পারে ইমপেলার ইত্যাদির মাধ্যমে এখানে মিশ্রণ এবং ইমপেলারের উপর ২টি ভিডিও রয়েছে এতে এজিটেশন সংক্রান্ত আরো অনেক তথ্য আছে আমি জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে গিয়ে নিজেরাই দেখে পারবে এটা হলো ল্যাব স্কেল বায়োরিয়েক্টরে কন্ট্রোল - এটিও একটি দরকারি ভিডিও এটা আগের জিনিসগুলোর সাথে যায় এগুলো থেকে তোমরা জানবে ল্যাব স্কেল বায়োরিয়েক্টরের সব রকম কন্ট্রোল সম্পর্কে এটি খুব উচ্চ মানসম্পন্ন ভিডিও নয় তবে এটা তোমাদের একটি ধারণা দেবে যে এরা আসলে কী কাজ করে 21 নম্বরটি হলো মিশ্রণের উপর আর 22 নম্বরটি হলো বিভিন্ন প্রকার ইমপেলার এর উপর একটা ধারণা পাবার জন্য তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো মিশ্রণ সম্পর্কে আরো ভালো ধারণা পেতে মিশ্রণের ব্যাপারটি নিয়ে আরো বিস্তারিত জানতে এবং ইমপেলার সম্পর্কে আরো বিশদভাবে জানতে ইত্যাদি অধিকাংশ স্টার্ড ট্যাংক বায়োরিয়েক্টরে ইমপেলার rpm কে একটি নির্দিষ্ট মানে নিয়ন্ত্রণ করা হয় এই rpm যেটা একটি পরিমাপযোগ্য ভ্যারিয়েবল সেটি টেকোমিটার ব্যবহার করে পরিমাপ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় রোটেটিং শ্যাফটের কর্মক্ষমতা পরিবর্তনের মাধ্যমে তাহলে রোটেটিং শ্যাফটের কর্মক্ষমতা হলো একটি ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আমরা মডিউল 1 এ ইতিমধ্যে দেখেছি যে এয়ারলিফট বায়োরিয়েক্টরে বায়োরিয়েক্টর কনটেন্টকে এজিটেট করতে অ্যারেশনকে ব্যবহার করা হয় শুধু এজিটেশনই নয় শুধু এজিটেটরই নয় তোমরা এজিটেশনের জন্য অ্যারেশনকেও ব্যবহার করতে পারো বায়োরিয়েক্টরের উপাদানগুলো মিশ্রিত করতে এদেরকে সাসপেনশনে রাখতে ইত্যাদি এছাড়াও অ্যারোবিক সেলে অক্সিজেন সরবরাহ করতে অ্যারেশন ব্যবহৃত হয় অ্যারেশনকে পরিমাপ করা হয় গ্যাস ফ্লো মিটার ব্যবহার করে ফ্লো রেট পরিমাপের মাধ্যমে রোটামিটার এবং মাস ফ্লো কন্ট্রোলারও বহুলভাবে ব্যবহৃত হয় রোটামিটারকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে হয় অন্যদিকে মাস ফ্লো কন্ট্রোলার ইলেক্ট্রনিকভাবে নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় কন্ট্রোলের মাধ্যমে এখানে দুটি ভিডিও আমি তোমাদের দেখাতে চাই - রোটামিটার এবং মাস ফ্লো কন্ট্রোলারের উপর মাস ফ্লো কন্ট্রোলারের মূলনীতি খুব কৌতুহলোদ্দীপক আমি তোমাদের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি 23 নম্বরে আছে রোটামিটারের উপর ভিডিও 24 নম্বরে মাস ফ্লো কন্ট্রোলারের ভিডিও তোমরা এগুলো দেখতে পারো আর এজিটেশন এবং অ্যারেশন লেভেল এরা উভয়েই ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল এরা ব্যবহৃত হতে পারে দ্রবীভুত অক্সিজেনের মাত্রা একটি নির্দিষ্ট মানে নিয়ন্ত্রণ করতে তাহলে যখন DO control নিয়ে কথা হচ্ছে সেখানে এজিটেশন এবং অ্যারেশন লেভেল হলো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল এরা নিজেরা নিজেদের কন্ট্রোল করে মনিটর করে এবং কন্ট্রোল করে কিন্তু এরা একত্রে প্রভাব ফেলে এবং DO value নির্ধারণ করে এরা অর্থাৎ এজিটেশন এবং অ্যারেশন সেলের বিকৃতি ঘটাতে পারে সেলে shear stress প্রয়োগ করতে পারে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত দেখবো পরবর্তীতে আর এরপরের বার আমরা যখন সাক্ষাত করবো বা পরবর্তী লেকচারে আমরা আরো বিস্তারিতভাবে DO control সম্পর্কে দেখবো প্রথমত DO বলতে কী বোঝায় এবং এরপর control of DO এবং একই সাথে সেলের উপর শিয়ার স্ট্রেস নিয়েও দেখবো